নমস্কার ডিজাইন থিঙ্কিং কোর্সে আপনাকে স্বাগত জানাই আমি ইতিমধ্যে ডিজাইন থিঙ্কিং এর চারটে পর্যায়ের বিষয় সংক্ষেপে অবগত করেছি তা হলো সহানুভূতি বিশ্লেষণ সমাধান এবং পরীক্ষা তো এই পর্যায়গুলি সম্পর্কে আমি কিছু বছর আগেকখন তা এখন খেয়াল পড়ছেনা চিন্তা করেছিলাম যখন প্রথমবার ডিজাইন থিঙ্কিং কোর্সের রূপরেখা গঠন করা হচ্ছিলএকটি বিচার বারবার আমার মনে আসছিল যে ভবিষ্যতে কি এটি সঠিক প্রমাণিত হবে কেউ কি পূর্বে এইভাবে কার্য সম্পন্ন করেছে আমি নিশ্চিত হতে পারছিলাম না তো আমার বেড়াতে যাওয়ার ভীষণ শখ এমন স্থানে যাওয়ার যেখানে ইতিপূর্বে কখনো যাইনি অন্য অনেক মানুষের মতো যারা বেড়াতে ভালোবাসেন সুতরাং আমি ভারতের সবচেয়ে প্রাচীন গুহাগুলির মধ্য থেকে একটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি এই মুহুর্তে আমরা বাস্তবিকভাবে বৌদ্ধগুহাগুলির একটি তে দাঁড়িয়ে আছি যা প্রায় 2200 বছর পুরানো খুবই প্রাচীন স্বাভাবিক ভাবে আমাদের থেকেও অনেক প্রাচীন আমি ভাবছিলাম যে এই গুহাগুলির সাথে ডিজাইন থিঙ্কিং এর কি সম্পর্ক আমরা তার অনুসন্ধান করবো আমরা এইমুহূর্তে ভাজা গুহায় উপস্থিত আছি এটি প্রায় 6070 কিলোমিটার দূরে অবস্থিত পুণে ভারত থেকে এবং এইগুলি 2200 বছর পুরানো গুহাসমূহের সমষ্টি এদের মধ্যে প্রায় 20টি গুহা প্রধানত প্রার্থনা ধ্যান ও বৌদ্ধ ভিক্ষুকদের বসবাসের জন্য ব্যবহৃত হতো আপনি আমার চারপাশে যে সব গুহা দেখতে পাচ্ছেন তা তাদের বসবাসের জন্য নির্দিষ্ট ছিল এবং বৌদ্ধ ভিক্ষুকগণ ফিরে এসে এখানে প্রার্থনা করতেন এটি এক ধরণের মঠ বলা যেতে পারে আমি এই গুহাগুলিকে দেখে ভীষণ কৌতূহলী হলাম এবং ঠিক করলাম যে এর ব্যপারে আরও গভীর ভাবে জানা প্রয়োজন আমি জানতে পারলাম যে এই ব্যক্তিগণ নিজেদের অধিকাংশ সময় ভগবান বুদ্ধের প্রার্থনায় অতিবাহিত করতেন তো আমি আরও উৎসাহিত হয়ে ভাবলাম তিনি ঠিক কি করছেন এটি আমার ভ্রমণের প্রস্তুতি মূলক কার্যের মধ্যে একটি ছিল তো আমি সাধারণত যা করে থাকি অনলাইনে খোঁজ করতে শুরু করলাম তারপর একটি স্থানে আমি দেখলাম ভগবান বুদ্ধ 49 দিন ধরে ধ্যান করে যখন বোধিপ্রাপ্ত হন তখন তিনি সত্য সম্বন্ধে জ্ঞানলাভ করেন সারনাথ এ যা ভারতের কেন্দ্রের কাছে উপস্থিত তিনি তার প্রথম শিষ্যগণের কাছে যান এবং তিনি তাঁর প্রথম উপদেশ নিজের 5 জন শিষ্যকে দেন 5 জন শিষ্য ভাবাবেগপূর্ন হয়ে ভগবান বুদ্ধে লীন হয়ে তাঁর উপদেশ গ্রহণ করেন এই উপদেশ চতুরার্য সত্য নামে খ্যাত হয় তো আমি বলবো যে এই চতুরার্য সত্য কি কি ছিল তারপর আপনাকে অনুমানের সুযোগ দেয়া হবে যে এর পরবর্তীতে আমরা কি বিষয়ে আলোচনা করব আমি আপনাকে এই সংযোগ স্থাপনের সুযোগ দেব ভগবান বুদ্ধের দ্বারা নির্দেশিত চতুরার্য সত্যের প্রথম সত্য হলো দুঃখ বা দুর্দশা সংসারে দুর্দশা আছে এবং এই কথাটিকে আমাদের মেনে নিতে হবে এই কথাটি যদিও খুবই নিরাশাজনক কিন্তু ভগবান বুদ্ধ এই জ্ঞানলাভ করেন যে দুঃখ মৃত্যু জন্ম আয়ুবৃদ্ধি অসুস্থতা এবং পার্থিব বিষয় সম্পত্তির প্রতি আনুগত্য বাসনার অপূর্ণতা প্রিয়জনের বিয়োগ ইত্যাদি দুঃখের কারণ হতে পারে তার মানে কিন্তু উনি একথা বলতে চাননি যে আমাদের উচিত সবকিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা উনি শুধুমাত্র এই উপদেশ দিয়েছেন যে দুঃখ জীবনের অভিন্ন অঙ্গ একটি পয়সার দুই পিঠসুখ একদিকে এবং দুঃখ অপার দিকে এইভাবেই দুটো এক আপনি বাস্তবে একই বস্তুকে দেখতে পাচ্ছেন তো দুঃখ হলো ওনার প্রথম আর্য সত্য দ্বিতীয় আর্য সত্য যা ভগবান বুদ্ধ বলেছেন তা হলো দুঃখ সমুদায় বা দুঃখের মূল কারনের সন্ধান করা দুঃখের মূল কারণ কি আপনি এইমাত্র যে জলপ্রপাত টি দেখলেন তা অনেক উপর থেকে প্রবাহিত হচ্ছে তো দুঃখের মুখ্য কারণকে জানার জন্য আপনি ধ্যান করতে পারেন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে পারেন নিজস্ব সম্প্রদায়ের মধ্যে কথা বলতে পারেন অথবা পরিবারের সাহায্যে মুখ্য কারণ কি খুঁজে বের করতে পারেন যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন আপনার এই নির্দিষ্ট দুঃখের কারণ কি তো এটা হলো দ্বিতীয় আর্য সত্য দুঃখ সমুদায় তৃতীয় সত্য হলো দুঃখ নিরোধ বা নিবৃত্তি করা অর্থাৎ দুঃখের অবসান ঘটানো ভগবান বুদ্ধের দ্বারা কথিত তৃতীয় আর্য সত্য হলো এটি একবার যদি দুঃখের মূল কারণ যার জন্য আপনি পীড়ার মধ্য দিয়ে যাচ্ছেন তার সন্ধান পানতাহলে আপনি নিশ্চিত করতে পারবেন কি ভাবে কষ্টের অন্ত করবেন প্রশমিত করবেন কমাবেন আপনি আপনার বন্ধুবান্ধব সম্প্রদায় পরিবারের সাহায্য নিতে পারেন এটা জানার জন্য যে আপনার কি করণীয় তো নিরোধ ভগবান বুদ্ধের তৃতীয় উপদেশ ছিল এখন আমি আপনাদের একটি দারুন জিনিস দেখাবো আগে যেমন বলেছি এই গুহাগুলি কমপক্ষে 2200 বছরের পুরনো হয়তো আপনারা সবাই তবলা নামক বাদ্যযন্ত্রের নাম শুনে থাকবেন এবং আপনাদের মধ্যে কিছুজন হয়তো এটা বাজিয়ে থাকতে পারেন আমি দেখতে চাইছি যে 2200 বছর আগে তবলা কেমন দেখতে ছিল আমি আপনাদের আঙ্গুল দিয়ে নির্দেশ করে দেখানোর চেষ্টা করছি যে এখানে একজন স্ত্রী তবলা বাজাচ্ছেন এটি হলো তার একটি ড্রাম এবং এটি দ্বিতীয় আমার মতে এটি দ্বিতীয় ড্রাম তো ইনি তবলা বাজাচ্ছেন এটি তবলা সম্বন্ধে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন সাক্ষ্যের মধ্যে একটি এবং আরও আপনি দেখছেন ভগবান ইন্দ্র তার ঐরাবত বা সাদা হাতির উপর অধিষ্ঠিত এই হাতিটির পিঠে চড়ে তিনি স্বর্গলোকে ভ্রমণ করে থাকেন তিনি স্বর্গের রাজা তিনি জলবায়ুর দেবতা এবং তিনি এই কাজই করেন এবং আমার ডানদিকে আপনি সূর্যদেবতা কে চারটি ঘোড়া দ্বারা চালিত তাঁর রথে অধিষ্ঠিত দেখতে পাচ্ছেন এবং আপনি রথের চাকার অংশও দেখতে পাচ্ছেন আপনি ভগবান সূর্যকে দেখতে পাচ্ছেন হয়তো তিনি তার সহচারীদের সাথে স্বর্গের পথে ভ্রমণরত এটা আমার কাছে আশ্চর্যজনক দুটোই খুব সুন্দর ভাস্কর্যযুক্ত যা সময়ের সাথে ম্লান হয়ে যায়নি চতুর্থ আর্য সত্য হলো মার্গ অথবা পথ আপনি পূর্বের তিনটি আর্য সত্যে যা করে থাকেন তা আপনার পরবর্তী মার্গ কে নির্ধারিত করে এটি দুঃখকে প্রশমিত করার দূর করার পথ আপনি নিজেকে দুঃখ সমাপ্ত করার পথে চালিত করতে থাকেন এটাই মার্গ এইভাবেই আপনি নির্বাণ বা মুক্তির পথে অগ্রসর হতে থাকেন এই চারটে হলো আর্য সত্য পুনরাবৃত্তি করা যাকপ্রথমে দুঃখ দুর্দশা কে স্বীকার করা দ্বিতীয় সমুদায় যেখানে আপনি দুঃখের মূল কারণ কে খুঁজে বের করেন তৃতীয় হলো নিরোধ দুঃখ কে সমাপ্ত করা এবং চতুর্থ হলো মার্গ নিজের দুঃখের সমাপ্তি ঘটিয়ে মার্গের উদ্দেশ্যে গমন এখন এই সব কিছুর সাথে ডিজাইন থিঙ্কিং এর কি সম্পর্ক যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি জানাবো সুতরাং ডিজাইন থিঙ্কিং এবং ভগবান বুদ্ধের চতুরার্য এর মধ্যে যোগসূত্র কি এটি মূলত সহানুভূতি অর্থাৎ যেখানে আপনি নিজেকে গ্রাহকের স্থানে রেখে তার অনুভুতিকে অনুভব করে তাদের সমস্যাকে বোঝার চেষ্টা করেন তার অনুভবের গভীরে গিয়ে বুঝুন তারা কি অনুভব করছেন কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন দ্বিতীয় হলো বিশ্লেষণ যেখানে আপনি ওনার সমস্যার মূল কারণ কি খুঁজে বের করেন কেন তিনি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন মূল কারণ জানার পর আপনার পক্ষে বোঝা সহজ হয় যে ঠিক কীভাবে আপনি তাকে সাহায্য করতে পারেন তারপর আসে সমাধান যেখানে আপনি তার সমস্যার অবসানের জন্য উপায় সৃজনাত্মক যুক্তি দিয়ে তাদের সমস্যার সমাধান করতে সক্ষম হন সবশেষে আসে পরীক্ষার ধাপ যেখানে আপনি নিজের জন্য একটি মার্গ বা পথ ঠিক করেন এবং বলেন কিভাবে আমি আমার গ্রাহকের সমস্যা দূর করতে চলেছি এই হল সেই পথ যেখানে আমার সমস্যা দূর করতে চলেছি আমি আমার গ্রাহকের কাছে ফিরে গিয়ে যা উপায় দেবো তাতে নিশ্চিত করবো যাতে তার সমস্যার শেষ হয় এবং আগের তুলনায় আরো বেশী খুশী ও সন্তুষ্ট হয় তো এই হল চারটি পর্যায় এবং আমি দেখলাম যে তারা পারস্পরিক সম্পর্ক যুক্ত এবং আমি বললাম বাহ এটা তো দারুন এটা খুব ভালো আমাদের কাছে 2200 বছর পুরনো প্রমাণ আছে যা অন্য কেউ দিয়েছেন এবং বাস্তবিকভাবে তা কার্যকর একইসাথে আমি একটু হতাশ ছিলাম আমি ভেবেছিলাম আমি প্রথম ব্যক্তি যিনি এই চারটে পর্যায়ের ব্যাপারে চিন্তা করেছিল দুর্ভাগ্যবশত আমি 2200 বছর পুরানো বা 2200 বছর দেরিতে এসেছি ঠিক আছে যতদিন এই পদ্ধতিটি কার্যকর এবং কারোর জন্য উপযোগী ততদিন ঠিক আছে তো এই চারটি পর্যায়ে আপনি ডিজাইন থিঙ্কিং কোর্সে প্রয়োগ করবেন